তোমাদের সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী লেকচারে যেটা হলো তাপমাত্রার পরিমাপ ম্যানুফ্যাকচারিং এর মধ্যে তিনটি খুব গুরুত্বপূর্ণ প্রসেস প্যারামিটার আছে যার মধ্যে একটি হল প্রেসার বা চাপ অন্যটি হলো তাপমাত্রা এবং শেষ প্যারামিটার টা হল সময় যদি আমি তাদের নিরীক্ষণ করতে পারি মানে বলতে চাইছি যদি তাদের পরিমাপ করতে পারি এবং তাদেরকে বুঝতে পারি তাহলে আমি নির্দিষ্ট করে বলতে পারি যে প্রসেস টির মধ্যে কোন অংশটা তৈরি হয়েছে তাহলে এই তিনটি প্যারামিটার এর মধ্যে তাপমাত্রা হল একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্যারামিটার যদি আমি জানতে পারি কিভাবে এই তাপমাত্রা কে পরিমাপ এবং নিরীক্ষণ করা যায় তাহলে আমি প্রসেসটা সম্পর্কে আরো বিশদে বুঝতে পারি চলো আমি তোমাদের একটা খুব সোজা উদাহরণ দিয়ে বোঝাই যখনই আমাদের জ্বর হয় তখন আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তার মানে আমি বলতে চাইছি ধরে নেওয়া যাক যে আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 98 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট তাহলে আমরা বলতে পারি জ্বর হলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়আবার কম তাপমাত্রায় এক ধরনের জ্বর হয় এটাকে আমরা চলতি ভাষায় বলে থাকি ঠান্ডা জ্বর এক্ষেত্রে শরীরের তাপমাত্রা 90 ডিগ্রি ফারেনহাইট এর নিচে নেমে যায় এখানে 98 থেকে 108 পরিমাপ করার টা সব জায়গাতেই খুব সহজেই করে ফেলা যায় এটা করার জন্য তোমরা স্পর্শ ধরণ বা বিনা স্পর্শ ধরণ যন্ত্র ব্যবহার করতে পারো যদি স্পর্শ ধরণ পরিমাপ করার কথা বলি তাহলে তোমরা থার্মোমিটার ব্যবহার করতে পারো এছাড়া তোমরা তাপীয় রং ও ব্যাবহার করতে পারো যেটা 400 অব্দি তাপমাত্রা মাপতে পারো কিন্তু বর্তমানে আমাদের কাছে এমন কোন প্রযুক্তি নেই যেটা দিয়ে শরীরের তাপমাত্রা 98 থেকে 90 বা তার থেকে নিচের তাপমাত্রা মাপতে পারি এবং একবার যদি শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট মানের থেকে নিচে চলে যায় তাহলে সেটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে যার ফলে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিতে পারে দেখো আমরা এই ব্যাপারটা জানি যে আমাদের কাছে এমন কোন যন্ত্র নেই যেটা সাধারণত হসপিটালে ব্যবহার করা যেতে পারে এই তাপমাত্রা মাপার জন্য তাহলে তোমরা দেখতে পাচ্ছ তাপমাত্রার পরিমাপ এখনো আমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ আর ঠিক এর পরের অপারেশন যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যান্ত্রিক পদ্ধতি এই যান্ত্রিক পদ্ধতি র মধ্যে আমরা সব সময় তাপমাত্রা পরিমাপ করতে চাই যেটা এই প্রক্রিয়ার মধ্যে ওঠা নামা করে কিন্তু এখানে কি ঘটে যখন আমরা একটা পৃষ্ঠদেশের তাপমাত্রা মাপতে যাই সেই পৃষ্ঠদেশের একটা থার্মাল কন্ডাক্টিভিটি আছে সেই জন্য যখন আমরা একটা কোন বিন্দুতে তাপমাত্রা পরিমাপ করি এবং তার থেকে একটু দূরে গিয়ে পরিমাপ করি তখন তাদের মধ্যে সামান্য পার্থক্য দেখা যায় এবং সেটা করার জন্য আমরা স্পর্শ ধরন এবং বিনা স্পর্শ ধরন যন্ত্র ব্যবহার করি কিন্তু তবুও আমরা খুব ভালোভাবেই বলতে পারি যে আমরা একদম সেই নির্দিষ্ট স্পর্শ বিন্দুতে তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম নয় এই বিষয়ের উপরে প্রচুর গবেষণা চলছে এবং অনেক অগ্রগতি হয়েছে তবুও বলতে পারি তাপমাত্রা পরিমাপ করা আমাদের কাছে এখনো একটা বিশাল বড় চ্যালেঞ্জ সুতরাং আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু হলো তাপমাত্রার পরিমাপ সুতরাং আমাদের বিষয়বস্তুর মধ্যে প্রথমেই থাকবে ভূমিকা তারপরে থাকবে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি থার্মোকাপল যেটা সাধারণত ব্যবহার করা হয় আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলোতে তারপরে থাকবে থার্মোকাপল এর উপাদান আর এর সাথে থার্মোকাপলের সম্পর্কে অল্প বিস্তর শিখব আর তারপরে আমরা আলোচনা করব থার্মিস্টর এবং সবার শেষে পাইরোমিটার সম্বন্ধে ভূমিকা প্রথম থার্মোমিটার গ্যালিলিও তৈরি করেছিলেন সপ্তদশ শতাব্দীতে 1724 খ্রিস্টাব্দে ফারেনহাইট নামে এক জার্মান পদার্থবিদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন থার্মোমেট্রি র ধারণা তৈরি করতে আর ঠিক সেই জন্যই আমরা এটাকে ফারেনহাইট বলে থাকি এরপর 1742 খ্রিস্টাব্দে একজন সুইডিশ পদার্থবিদ সেলসিয়াস আবিষ্কার করেন পারদ ব্যবহৃত কাচের থার্মোমিটার অনেক আগে থেকেই এবং আজও এটি একটি সুপ্রতিষ্ঠিত প্রযুক্তি তোমরা দেখতে পাচ্ছ যেটার সূচনা হয়েছিল 1742 খ্রিস্টাব্দে সেই পারদ ব্যবহৃত কাচের থার্মোমিটার আজও আমরা তাপমাত্রা পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করে চলেছি কেলভিন স্কেলের ধারণা আমাদের সামনে সর্বপ্রথম নিয়ে আসেন William Thomas এবং তারপর Lord Kelvin নামে পরিচিত একজন ব্রিটিশ পদার্থবিদ Baron Kelvin যিনি পরিচিত Lord Kelvin এখানে কেলভিন স্কেল আমরা তখন ব্যবহার করি যখন তাপমাত্রা শূন্য থেকে নিচে চলে যায় সুতরাং থার্মোমিটার আবিষ্কারের ক্ষেত্রে যে মহান ব্যক্তিত্বরা তাদের অবদান রেখেছেন তারা হলেন পারে ফারেনহাইট সেলসিয়াস এবং কেলভিন এনারা সবাই আমাদের কাছে আজও চিরস্মরণীয় যেকোনো তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে আমরা যে স্কেল গুলো ব্যবহার করি সেগুলো হলো ফারেনহাইট এবং সেলসিয়াস আর চরম স্কেল আছে যেটা হলো Rankine এবং Kelvin স্কেল তাহলে এক্ষেত্রে তাপমাত্রার পরিমাপ কে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি হল relative বা তুলনামূলক স্কেল এবং চরম স্কেল যাদের পরিমাপ করা হয় যথাক্রমে Fahrenheit Celsius এবং Rankine Kelvin স্কেল এর মাধ্যমে তাহলে বলতে পারি রিলেটিভ স্কেলে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফারেনহাইট °F এবং সেলসিয়াস °C এবং absolute স্কেলে Rankine °R এবং kelvin বিভিন্ন তাপমাত্রা স্কেল গুলোকে আমরা নিন্মলিখিতভাবে বর্ণনা করতে পারি F 18C 32 C F − 32 18 R F 460 K C 273 তোমরা বুঝতে পারছো এই সম্পর্ক গুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলোকে আমরা ব্যবহার করি একটা স্কেল থেকে আরেকটা স্কেলে পরিবর্তন করার জন্য সুতরাং তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা যে কন্টাক্ট টাইপ সেন্সর ব্যবহার করি তাদেরকে আমরা এইভাবে শ্রেণীবদ্ধ করতে পারি থার্মোকাপল লিকুইড ইন গ্লাস থার্মোমিটার রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর প্রেসার থার্মোমিটার থার্মিস্টর এবং বাই মেটালিক স্ট্রিপ থার্মোমিটার যেটার মধ্যে দুটি আলাদা উপাদানের টুকরো কে ব্যবহার করে একটি দ্বিধাতব যন্ত্রের দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয় স্পর্শহীন ধরনের ক্ষেত্রে আমরা পরিমাপ করি ইনফ্রারেড এর দ্যুতিমান শক্তি বা অথবা বস্তু বা সিস্টেমের দ্বারা গৃহীত অপটিক্যাল রিলে রেডিয়েশন এর মাধ্যমে সুতরাং স্পর্শহীন সেন্সার গুলি হল রেডিয়েশন পাইরোমিটার অপটিক্যাল পাইরোমিটার এবং ফাইবার অপটিক থার্মোমিটার যখন তোমরা কোন এয়ারপোর্টে যাও এবং সেখানে ইমিগ্রেশন চেক এ যাওয়ার সময় তোমরা অনেক ইনফ্রারেড ক্যামেরা দেখতে পাবে যেগুলো লাগানো আছে শুধুমাত্র বিনা স্পর্শে তাপমাত্রা স্ক্যান করার জন্য এবং তার মাধ্যমে আমরা জানতে পারি কোন ব্যক্তির শরীরের তাপমাত্রা বেশি আছে কিনা এবং যদি কোন ব্যক্তির তে তাপমাত্রা অস্বাভাবিক থাকে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সময় পাবো সুতরাং এটি মূলত কাজ করে বিকিরণ পদ্ধতির মাধ্যমে থার্মোকাপল থার্মোকাপল হল একটি বৈদ্যুতিক যন্ত্র যার মধ্যে আছে দুটি ভিন্ন বৈদ্যুতিক পদার্থ যারা ভিন্ন তাপমাত্রায় নিজেদের মধ্যে একটা বৈদ্যুতিক সংযোগ স্থাপন করে একটি থার্মোকাপল তাপমাত্রা নির্ভর ভোল্টেজ তৈরি করতে পারে সুতরাং তোমরা বলতেই পারো যে ভোল্টেজ আর তাপমাত্রা এর মধ্যে যদি তাপমাত্রা বাড়ে তার সাথে ভোল্টেজ ও বাড়বে আমি বলতে পারি এটা একটা রৈখিক সম্পর্ক তাহলে দেখা যাচ্ছে থার্মোকাপল যেহেতু তাপমাত্রা নির্ভর ভোল্টেজ তৈরি করতে পারে এবং থার্মোইলেকট্রিক এফেক্ট এর ফলে যে ভোল্টেজ তৈরি হয় তার দ্বারা আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি সুতরাং তুমি যদি তাপমাত্রা পরিমাপ করতে চাও তাহলে তোমাকে সেই তাপমাত্রাকে ভোল্টেজে রূপান্তরিত করতে হবে এবং সেই ভোল্টেজকে আগে থেকেই ক্যালিব্রেট করে রাখতে হবে এবং তারপর তাপমাত্রাকে আমরা দেখতে পাব তাহলে থার্মোকাপল এর মাধ্যমে আমরা কোন সংযোগ বিন্দুতে তাপমাত্রা মাপতে পারি থার্মোকাপল সূত্র থার্মোকাপল দুটি সূত্র মেনে কাজ করে একটি হল ল অফ হোমোজিনিয়াস সার্কিট আর অন্যটি হলো ল অফ ইন্টারমিডিয়েট মেটালস থার্মোকাপল এর সূত্র টা আসলে কি ল অফ থার্মোকাপল সার্কিট আমাদের বলে যে থার্মোইলেকট্রিক কারেন্ট শুধুমাত্র একটি সমসত্ব বা পদার্থ দ্বারা তৈরি বর্তনী তে থাকতে পারে না সে যদি প্রস্থচ্ছেদ এর পরিবর্তন হোক অথবা শুধুমাত্র তাপের প্রয়োগ হোক সুতরাং আমি আবার একবার বলছি থার্মোইলেকট্রিক কারেন্ট কখনোই শুধুমাত্র একটি সমসত্ব পদার্থের তৈরি বর্তনীতে থাকতে পারেনা সে যতই প্রস্থচ্ছেদের পরিবর্তন হোক না কেন মানে আমি বলতে চাইছি শীর্ণ বা স্থূল যাই হোক না কেন এবং শুধুমাত্র তাপের প্রয়োগ ক্ষেত্রে থার্মোইলেকট্রিক প্রবাহ টিকে থাকতে পারে না তাহলে তোমার কাছে এখন একটা তাপমাত্রা আছে 1 আর একটা তাপমাত্রা আছে 2 এবং তোমার কাছে আছে একটা বৈদ্যুতিক চুম্বকীয় বল যেটা তৈরি করেছে অন্য উৎস গুলির জন্য 3 এবং 4 এবার দেখা যাক ল অফ ইন্টারমিডিয়েট মেটাল যদি আমরা একটা অন্তর্বর্তী ধাতু থার্মোকাপল এর সার্কিট এর ভিতর কোন একটা জায়গায় ঢুকিয়ে দেই তার ফলে নেট ইএমএফ কোনো রকম পরিবর্তন হবে না যদি দুটি সংযোগ তাপমাত্রা একদম এক হয় নতুন আনা তৃতীয় ধাতুটির তাপমাত্রার সাথে তাহলে যদি তোমার কাছে তিনটি ধাতু A B এবং C আছে তাহলে তোমার কাছে একটা ধাতুর সংযোগ আছে এক্ষেত্রে আমরা বলতে পারি নেট বৈদ্যুতিক চুম্বকীয় বল এর কোন রকম পরিবর্তন হবে না যদি দুটি ধাতুর সংযোগের তাপমাত্রা তৃতীয় ধাতুর তাপমাত্রার সাথে এক থাকে তাহলে দুটো সূত্রের একটি হলো ল অফ হোমোজিনিয়াস সার্কিট এবং অন্যটা হল ল অফ ইন্টারমিডিয়েট মেটালস সুতরাং এই দুটোই হলো প্রাথমিক সূত্র এই সূত্রগুলির উপর নির্ভর করে তোমরা একটা থার্মোকাপল তৈরি করার চেষ্টা করতে পারো তাহলে এখন কি ধরনের তাপদ্বয় উপাদান আমাদের কাছে আছে T টাইপ তাপদ্বয় এর জন্য মূল ধাতু টি হল তামা 40 এছাড়া অন্য গুলি হল J E K যখন আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস এর তাপমাত্রা পরিমাপ করি তখন আমরা সবসময় K টাইপ থার্মোকাপল ব্যবহার করি সুতরাং বিভিন্ন রকম থার্মোকাপল গুলো হল T ধরণ J ধরন E ধরণ এবং K ধরন T type J type E type এবং K type যদি আমরা উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে চাই তার প্রযুক্তিটা আমরা খুব ভালোভাবেই জানি কিন্তু কম তাপমাত্রা পরিমাপ করা এখনো খুব কঠিন কাজ S ধরন R ধরন S type R type থার্মোকাপলএ দুর্লভ ভূমি ধাতু থাকে S ধরন থার্মোকাপলএ থাকে প্লাটিনাম শতকরা 90 এবং রোডিয়াম শতকরা 10 এটির দ্বারা 1500 ডিগ্রী পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা মাপা সম্ভব সুতরাং আমরা বলতে পারি প্রধানত K টাইপ থার্মোকাপল বেশি ব্যবহৃত হয় তার তাপমৌল এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এটি থার্মোকাপলের একটি সংযোজিত অংশ একটি তাপমৌল এর মধ্যে বেশ কিছু থার্মোকাপল কে এক সারিতে সংযুক্ত করা থাকে গরম সংযোগ বিন্দুতে এদেরকে পাশাপাশি বা তারার আকারে সাজিয়ে রাখা হয় তাহলে এটাই হল একটি বিশেষ ধরনের তাপমৌল যেটা তৈরি হয়েছেমেমস এর গঠন অনুযায়ী তাহলে এগুলো হল থার্মোকাপল এর মধ্যে তোমরা দেখতে পাবে একটা গরম সংযোগ বিন্দু আর একটা থাকবে ঠান্ডা সংযোগস্থল এ ঠিক এর ওপরে তোমরা দেখতে পাবে একটা ইনফ্রারেড শোষক এর স্তর আরে ঠিক উপরে থাকবে একটি আলোক সংবেদনশীল পৃষ্ঠতল এবং এটি পুরোপুরি অপরিবাহী বা বস্তু দ্বারা নির্মিত আর এই অপরিবাহী বস্তুর মধ্যে তোমরা দেখতে পাবে থার্মোকাপল এর ঠান্ডা এবং গরম সংযোগগুলি তারপরে থাকবে প্রাথমিক স্তর আর এটা তৈরি করা হয় সিলিকনের দ্বারা তাহলে এই এইভাবে আমরা একাধিক থার্মোকাপল কে পরপর এক সারিতে সংযুক্ত করতে পারি তাপমাত্রা পরিমাপ করার জন্য আর গরম সংযোগস্থলে আমরা থার্মোকাপল গুলোকে পাশাপাশি সাজিয়ে রাখি সুতরাং তোমরা যদি পরিকল্পনামাফিক এটাকে দেখতে চাও তাহলে এটা হল গরম সংযোগস্থল আর এটি হলো ঠান্ডা সংযোগস্থল T1 হল গরম আর T2 হলো ঠান্ডা সংযোগস্থলের তাপমাত্রা এবং এরা সবাই সংযুক্ত হয়ে আছে আর আমাদের কাজ হল তড়িৎ চুম্বকীয় বল পরিমাপ করা আর এটা আমরা ভোল্টেজ এর মাধ্যমে দেখতে পাই আমাদের কাছে আরও এক ধরনের যন্ত্র আছে যেটি হল রেজিস্ট্যান্স ধরণ এটাকে আমরা চিনি RTD নামে RTD একটি তাপমাত্রা পরিমাপক যন্ত্র যার মধ্যে থাকে রোধ থার্মোমিটার উপাদান অভ্যন্তরীণ সংযোগকারী তার প্রতিরক্ষাকারী একটা আচ্ছাদন যার সঙ্গে সংযোগকারী তার থাকতেও পারে আবার নাও থাকতে পারে RTD কাজ করে একটি নীতির উপরে যেটি হল কোন একটি বিদ্যুৎ পরিবাহী বস্তুর ক্ষেত্রে প্রতিরোধ তাপমাত্রার সাথে সমানুপাতিক তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা resistance এর সাথে সমানুপাতিক মূল নীতিটি হলো বিদ্যুৎ পরিবাহী তারের resistance তার তাপমাত্রা পরিবর্তনের সাথে সমানুপাতিক তাহলে এখানে তোমরা একটা দন্ড রাখো আর এটা একটা RTD তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র এখন এখানে যদি একটা তাপমাত্রা উৎস থাকে এবং তার সাথে যদি RTD সংযোগ স্থাপন হয় তাহলে আমরা তাপমাত্রা মাপতে সক্ষম হব এটা শুধুমাত্র একটি resistance based বা প্রতিরোধ ভিত্তিক তাপমাত্রা মাপার যন্ত্র রোধক তাপমাত্রা শনাক্তকারী এর মধ্যে প্লাটিনাম এর জনপ্রিয়তার কারণ গুলি হল প্লাটিনাম রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এটি সোনার থেকেও দামি তাপমাত্রা আর রোধ এর মধ্যে প্রায় সরলরৈখিক সম্পর্ক দেখা যায় আর এই জন্যই প্লাটিনাম খুব ভালো ভাবে কাজ করে রেজিস্ট্যান্স গুণাঙ্ক এর মান খুব বড় হওয়ার জন্য আমরা তাপমাত্রা পরিবর্তনের সাথে রোধের পরিবর্তন কে খুব সহজেই মাপতে পারি তাপমাত্রা প্রতিরোধ অনেক সময় ধরে কনস্ট্যান্ট থাকার জন্য প্লাটিনামের স্থায়িত্ব অনেক বেশি তাহলে আমরা বলতে পারি প্লাটিনাম এর RTD হিসাবে এত জনপ্রিয়তার কারণ গুলি হল বেশি স্থায়িত্ব রাসায়নিক নিষ্ক্রিয়তা প্রসারণের তাপীয় গুণাঙ্ক এর বড় মান রোধের পরিবর্তন এর মান খুব সহজেই পরিমাপযোগ্য তাহলে RTD কি জিনিস সহজেই বলা যায় এটা হল রোধক তাপমাত্রা শনাক্তকারী অন্য ধরনের তাপমাত্রা পরিমাপের সেন্সর গুলোর সাথে তুলনা করলে বলতে পারি RTD তে নিম্নলিখিত সুবিধাগুলি দেখতে পাওয়া যায় অন্য আর কি কি ধরনের সেন্সর আমরা দেখলাম প্রথমে থার্মোকাপল তারপরে তাপমৌল তবে এদের সাথে যদি আমি তুলনা করি তাহলে কি আমরা বলতে পারি RTD এদের থেকে ভালো RTDর ক্ষেত্রে আমরা বলতে পারি তাপমাত্রার সাথে রোধের সরলরৈখিক সম্পর্ক অনেক বেশি ভালো যখন আমরা একটা সেন্সর পছন্দ করতে চাইবো তখন আমরা সবসময় চাইবো এটার রেসপন্স বা প্রতিক্রিয়া সরলরৈখিক জায়গার মধ্যেই থাকে কারণ হলো অংকের সমীকরণটা যদি সরলরৈখিক পরিসরের মধ্যে থাকে তাহলে সেটাকে সমাধান করা আমাদের জন্য সহজ হয় RTD র ক্ষেত্রে প্রতিরোধ বনাম তাপমাত্রার সরলরৈখিক সম্পর্কটা অনেক বেশি ভালো অন্য দুটি প্রযুক্তির থেকে এর কার্যক্ষমতা অনেক বেশি সঠিক লম্বা সময়ের জন্য এর স্থায়িত্ব সত্যিই প্রশংসনীয় এছাড়া তাপমাত্রা মাপার জন্য সংবেদনশীল প্রতিরোধক বস্তুটিকে খুব সহজেই বদলানো যায় যেটা অন্যদের ক্ষেত্রে করা সম্ভব হয় না এক্ষেত্রে আবার তার ব্যবস্থা করতে হয় এগুলোই হল অন্যান্য তাপমাত্রা পরিমাপক যন্ত্র গুলির তুলনায় RTD ব্যবহারের সুবিধা একটা RTD দেখতে অনেকটা এরকম এখানে একটা প্লাটিনামের তৈরি প্রথম প্রান্ত আছে আর এটাই টেম্পারেচার এর সাথে সংযোগ স্থাপন করে এবং এটা কি একটা প্রতিরোধক আবরণ এর মধ্যে রাখা থাকে আর এই আবরণ এর মধ্যেই প্রথম প্রান্তটা একটা সিরামিক সূতা জড়াইবার নলি এর গায়ে জড়ানো থাকে এরপর যখন আমরা তাপমাত্রা মাপতে চাইবো তখন এই অংশটি কে সেই জায়গায় সেরামিক সূতা জড়াইবার নলি কে চেপে ঢুকিয়ে দেবো এই ছবিটিতে তোমরা যেটা দেখছো সেটা একটা পরিকল্পিত রেখাচিত্র যখন তোমরা একটা আসল যন্ত্র দেখবে সেখানে তোমরা দেখতে পাবে একটা স্টেইনলেস স্টিলের অংশ যেটা RTD র স্ফীত অংশ কে ঘিরে রেখেছে যদি আমাদের কাছে দুটো প্রান্ত থাকে তাহলে সেখানে নিয়ন্ত্রণযোগ্য চেপে আটকানোর ব্যবস্থাও থাকবে আর এই প্রান্ত গুলি তাপমাত্রা পরিমাপ করতে সাহায্য করবে তাহলে একটা RTD এরকমই দেখতে হয় তোমরা এটাকে একটা থার্মোমিটার এর মত ব্যবহার করতে পারো আর এটাকে দেখতে একটা কলমের মতো হয় তোমরা এটা কি সেই জায়গায় আটকে দাও যেখানকার তাপমাত্রা তোমরা মাপতে চাইছো এখন আমরা বুঝতে পারলাম RTD কেমন দেখতে আর কীভাবে এটি কাজ করে সুতরাং আমরা যদি এখন একটা RTD জন্য তাপমাত্রার পরিপ্রেক্ষিতে RtR0 র মান জানতে পারি তাহলেপ্লাটিনামের ক্ষেত্রে এটা একটা সরলরৈখিক রূপ নেয় আর তামার ক্ষেত্রে এটা ব্যাখ্যামূলক প্রবণতা দেখায় অর্থাৎ সরলরৈখিক সম্পর্কের একটা পরিবর্তন দেখতে পাওয়া যায় নিকেল এর ক্ষেত্রেও সরলরৈখিক সম্পর্ক দেখতে পাওয়া যায় না এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হল থার্মিস্টর তাপদ্বয় তাপমৌল এখনো অবধি আমরা তাপমাত্রা শনাক্তকারী নিয়ে পড়েছি এখন আমরা এরপরের প্রকার গুলি নিয়ে আলোচনা শুরু করব যেটা হলো থার্মিস্টর তাপদ্বয় তাপমৌল একটি থার্মিস্টর হল প্রতিরোধক এর একটি ধরন যার প্রতিরোধক্ষমতা একটি স্ট্যান্ডার্ড প্রতিরোধক এর তুলনায় তাপমাত্রার উপর বেশি নির্ভরশীল দুটি শব্দ তাপমাত্রা এবং প্রতিরোধক আর এদেরকে যদি মিশিয়ে দিই তাহলে যেটা আমরা পাই সেটা হল থার্মিস্টর থার্মিস্টর খুব বেশি ব্যবহৃত হয় অন্তঃপ্রবাহ তড়িৎ সীমাবদ্ধ তাপমাত্রা সেন্সরস্বয়ংক্রিয় অতিরিক্ত তড়িৎরক্ষক এবং স্বয়ংক্রিয় গরম করার যন্ত্র তে থার্মিস্টর হল এক ধরনের প্রতিরোধক যার প্রতিরোধের মান সাধারণ প্রতিরোধক এর তুলনায় খুব বেশি করে তাপমাত্রার উপর নির্ভরশীল তাপমাত্রা এবং রোধ এর মধ্যে সম্পর্কটা নিম্নলিখিত সমীকরণ দিয়ে বর্ণনা করা যায় এবং রোধের তাপমাত্রা গুণাঙ্ক কে নিম্নলিখিত সমীকরণ দিয়ে বর্ণনা করা যায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তে প্লাটিনামের তাপমাত্রা গুণাঙ্ক এরকম হয় এবং থার্মিস্টর এর ক্ষেত্রে এটাকে সাধারণত রাউন্ডআপ করে বলা হয় এটা খুবই ছোট মান যেটাকে সাধারণত প্লাটিনাম থার্মিস্টর এর সাথে তুলনা করলে দশগুণ বড় হয় সিরামিক উপাদানের অর্ধপরিবাহী থার্মিস্টর হিসেবে ব্যবহার করা যায় এবং এদের মধ্যে জার্মেনিয়াম আস্তরণ দেওয়া থাকলে ঠিকঠাক কাজ করে এছাড়া আর্সেনিক গ্যালিয়াম এবং অ্যান্টিমনি সবথেকে ভালো কাজ করে এদের দ্বারা আমরা মাইনাস 250 ডিগ্রি সেলসিয়াস থেকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপতে পারি তাহলে আমরা বলতে পারি এটাই হল তার থার্মিস্টর তাপমাত্রা এবং রোধ এর মধ্যে সম্পর্ক এরপরের ধরনটা হলো তরল পূর্ণ কাচের থার্মোমিটার যেটাকে আমরা বলে থাকি LIG এটির ক্ষেত্রে তাপ সংবেদনশীল বস্তুটি হলো একটি তরল যেটা রাখা থাকে একটি কাচের তৈরি বিভাজিত মোড়ক এর ভিতরে এটির তাপমাত্রা পরিমাপের নীতি হল তরলের আপাত তাপীয় প্রসারণ কে পরিমাপ করা আর আমরা ঠিক সেটাই করে থাকি এটাই হলো সেই স্কেল যেখানে কার্যরত তরল হিসাবে আমরা যে তরল ব্যবহার করি সেটা হলো পারদ আর এটা প্রসঙ্গ বিন্দু এবং এটা স্ফীত অংশ আরও একটা থার্মোমিটার আছে যাকে বলা হয় প্রেসার থার্মোমিটার এটাতে যে যে জিনিস গুলো থাকে সেগুলো হলো একটি তরল একটি বাল্ব থাকে একটা ক্যাপিলারি টিউব এবং একটা Bourdon নল যেটা একটা লিঙ্ক এর সাথে যুক্ত থাকে আর এই লিংকটা একটা গিয়ার এর সাথে যুক্ত থাকে এবং এই গিয়ার পদ্ধতির সাহায্যে একটা পয়েন্টার লাগানো থাকে যেটা আমাদের নির্ণায়ক মান দেখতে সাহায্য করে তাহলে আমরা এক্ষেত্রে রেসপন্স টা কিভাবে পাই প্রথমে স্ফীত অংশ কারণ ক্যালকুলেশন স্ফীত অংশ তারপর ক্যাপিলারি টিউব সেখান থেকে bourdon নল আর U আকৃতির নল এর একটা প্রান্ত খোলা থাকে আর একটা প্রান্ত লাগানো থাকে গিয়ারের সঙ্গে এবং গিয়ার এর ঘূর্ণনের ফলে অন্য প্রান্ত থেকে নির্ণায়ক মান পেয়ে যাই এরপরের ধরনটা হল উচ্চততাপ পরিমাপক যন্ত্র এটি হলো স্পর্শহীন দূরবর্তী সংবেদনশীল এটা এমন একটা রিমোট সেন্সিং থার্মোমিটার যার দ্বারা আমরা কোন পৃষ্ঠের তাপমাত্রা মাপতে পারি ঐতিহাসিকভাবে অনেক ধরনের পাইরোমিটার আমরা দেখতে পাই আধুনিক ব্যবহারে এটা হল এমন একটা যন্ত্র যেটার দ্বারা আমরা অনেক দূর থেকে কোন পৃষ্ঠের দ্বারা তাপীয় বিকিরণের বর্ণালী এর সাহায্যে তাপমাত্রা মাপতে পারি আধুনিক পাইরোমিটার এর ক্ষেত্রে যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেটাকে আমরা রেডিওমেট্রি বলি যার দ্বারা আমরা তাপমাত্রা পরিমাপ করি আগেকার দিনেও তাপমাত্রা মাপার ক্ষেত্রে তাপ পরিমাপক যন্ত্র ব্যবহার করা হতো তাহলে তাপ পরিমাপক যন্ত্র হলো একটি দূরবর্তী সংবেদনশীল থার্মোমিটার তাপ পরিমাপক যন্ত্র এর ক্ষেত্রে যদি কোন বস্তুর ক্ষেত্রে বিকিরণ হয় E Wm2 𝞪 হল কোন বস্তু দ্বারা শোষিত রেডিয়েশন শক্তির ভগ্নাংশ এবং e হল সর্বমোট এমিসিভিটি তাহলে বলা যায় স্টিফেন বল্টজম্যান সূত্র থেকে আমরা জানতে পারি কাল শরীর থেকে বিকিরিত সর্বমোট শক্তি হল চরম তাপমাত্রার একটি অপেক্ষক এবং তাপমাত্রার চতুর্থ ঘাত এর সাথে সমানুপাতিক যদি E হয় একক ক্ষেত্রফল থেকে একক সময়ে বিকিরিত সর্বমোট শক্তি তাহলে আমরা লিখতে পারি or এখানে σ হল Stefan's constant যার মান হল 50 x 10 8 W K4m2 এবং Ta হল চরম তাপমাত্রা যার একক K স্টিফেন বল্টজম্যান সূত্র অনুসারে বলতে পারি যদি দুটো আদর্শ তাপ বিকিরণ করার যন্ত্র এর ক্ষেত্রে তাপ পরিমাপক যন্ত্র শুধুমাত্র উৎস থেকে তাপ সংগ্রহ করা ছাড়াও উৎসের প্রতি তাপ বিকিরণও করে তাহলে তাদের মধ্যে শক্তির আদান প্রদানের নেট রেট কে লেখা যেতে পারে এখানে Tp এবং Ts হল যথাক্রমে তাপ পরিমাপক যন্ত্র এবং বিকিরণ উৎসের তাপমাত্রা এখানে Tp4 Ts এর তুলনায় ছোট বলে আমরা এটিকে উপেক্ষা করতে পারি যদি একটি প্রদত্ত তাপমাত্রায় একটি বস্তুর এমিসিভিটি হয় e তাহলে লেখা যায় যদি কোন পৃষ্ঠতলের এমিসিভিটি র মান জানা থাকে তাহলে বস্তুর তাপমাত্রা জানা যাবে যদি সেটা খোলা স্থানে রাখা থাকে যদি Tt হয় আসল তাপমাত্রা এবং T হয় আপাত তাপমাত্রা যেটা পাওয়া গেছে রেডিয়েশন পাইরোমিটার থেকে তবে মনে রাখতে হবে বস্তুটিকে যেন একদম খোলা জায়গায় রাখা থাকে তাহলে বলা যায় পাইরোমিটার যে শক্তি সংগ্রহ করে সেটা একটি T তাপমাত্রার নিখুঁত কালো শরীর থেকে নির্গত শক্তির সাথে সমতুল্য এই তাপমাত্রা টা বস্তুটির শরীরের তাপমাত্রা থেকে সাধারণত কম হয় আমরা জানি একটা নন ব্লাক বডি থেকে নির্গত শক্তির সমীকরণকে এভাবে লেখা যেতে পারে একই ভাবে লিখতে পারি এই সমীকরণ থেকে আমরা Ta র মান নির্ণয় করে নিতে পারব এবার আসি টোটাল রেডিয়েশন পাইরোমিটার এর প্রসঙ্গে এটি কোন একটি গরম বস্তু থেকে সমস্ত বিকিরিত শক্তি সংগ্রহ করে সর্বমোট বিকিরণ এই শব্দটা তে দৃশ্যমান এবং অদৃশ্য বিকিরণ দুটোই ঢুকে আছে এর মধ্যে আছে বিকিরণ সংগ্রহকারী এবং তাকে মাপার যন্ত্র নিচে একটি mirror টাইপ রেডিয়েশন পাইরোমিটার এর ছবি দেখানো হয়েছে এখানে mirror এবং diaphragm ইউনিট দুটোই ব্যবহৃত হয়েছে থার্মোকাপল এর উপর বিকিরিত এনার্জি কে কেন্দ্রীভূত করার জন্য দর্পণ এবং থার্মোকাপল এর দূরত্ব প্রয়োজনমতো নিয়ন্ত্রণ করে আমরা একে সঠিকভাবে কেন্দ্রীভূত করতে পারি তাহলে টোটাল রেডিয়েশন পাইরোমিটার ঠিক এইরকমই দেখতে হয় এগুলি হল ডায়াফ্রাম এটা একটা জানলা আর এটা হল তাদের রাখার জন্য নিবসন আর এটা হল সেই আয়না যেটা খুব ভালো করে পালিশ করে রাখা থাকে আর এটা হল একটা থার্মোকাপল এবং এটা একটা ছোট গর্ত যার মধ্যে দিয়ে পর্যবেক্ষণ করে সঠিক ক্যালিব্রেশন করতে পারবে তাহলে আমরা এটা দিয়ে ভিতরে দেখতে পারবো যার দ্বারা ব্যাস কে নিয়ন্ত্রণ করতে পারবো এবং তারপর আমরা তাপমাত্রা পরিমাপ করার চেষ্টা করব নিচে একটি দর্পণ ধরনের বিকিরণ তাপ পরিমাপক যন্ত্র এর ছবি দেখানো হয়েছে এখানে দর্পণ এবং মধ্যচ্ছদা মাত্রা দুটোই ব্যবহৃত হয়েছে থার্মোকাপল এর উপর বিকিরিত এনার্জি কে কেন্দ্রীভূত করার জন্য ঠিকভাবে কেন্দ্রীভূত করার জন্য এই দর্পণ এবং তাপদ্বয় এর দূরত্ব আমরা প্রয়োজনমতো নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে এটা হল একটা সম্পূর্ণভাবে স্পর্শহীন যন্ত্র যার দ্বারা তোমরা তাপমাত্রা পরিমাপ করতে পারবে শুধুমাত্র থার্মোকাপল এর ওপরে এটিকে কেন্দ্রীভূত করে এটা খুব তাড়াতাড়ি তোমাদের উত্তর দেয় যার দ্বারা উচ্চ তাপমাত্রা পরিমাপ করা খুবই সহজ হয় তাহলে তোমরা এখানে আরও একটা ধরন দেখতে পেলে এটা হল টোটাল রেডিয়েশন পাইরোমিটার যার কিছু অসুবিধা আছে যেমন তাপমাত্রা পরিমাপের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে তার কারণ হলো বায়ুমণ্ডলের বিকিরণ নির্গমন উদাহরণস্বরূপ বলতে পারি যদি চুল্লি একটা গরম শরীর হয় তাহলে যে তাপমাত্রা টা আমরা দেখতে পাচ্ছি যেটা ইনফ্রারেড লেন্সে দেখা যাচ্ছে তারপর সেটা আয়নাতে যাচ্ছে তারপর এখানে আসছে একটা তাপমৌল তারপরে আছে একটা আয়না একটা লেন্স আর সবশেষে এটা আই পীস হয়ে তোমার চোখে পৌঁছায় আমরা আইপিসের মাধ্যমে দেখে আগত বিকিরিত শক্তি কে লেন্সের দ্বারা বস্তুর শরীরের উপর কেন্দ্রীভূত করার চেষ্টা করি এবং তার ফলে আমরা তাপমাত্রা পরিবর্তন পরিমাপ করতে পারি এখানে বিকিরণের নির্দিষ্ট কিছু অসুবিধা রয়েছে যেমন তাপমাত্রা পরিমাপের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে তার কারণ হলো বায়ুমণ্ডলের বিকিরণ নির্গমন সুতরাং বলতে পারি এক্ষেত্রে কিছু ক্ষতি হচ্ছে এবং সেই ক্ষতির কারণে তোমরা তাপমাত্রার মান পেতে পারো এবার আসি অপটিক্যাল পাইরোমিটার এর কথায় এটা কাজ করে অদৃশ্যমান ফিলামেন্ট এর নীতি অনুযায়ী এক্ষেত্রে তাপমাত্রা মাপার জন্য কোন একটা অজানা উৎস থেকে বিকিরণ এর জন্য নির্গত ঔজ্জ্বল্য অথবা কোন একটা হট বডি যার তাপমাত্রা আমরা মাপতে চলেছি তাকে তুলনা করা হয় একটি প্রসঙ্গ বাতি এর সাথে তাহলে তোমাকে এই প্রসঙ্গ বাতি এর সাথে পরীক্ষা করতে হবে এবং তোমাকে দেখতে হবে যে কোন তাপমাত্রায় ফিলামেন্ট আর দেখতে পাওয়া যায় না এবং এটাই হল সেই নীতি যেটা অপটিক্যাল পাইরোমিটার এ আমরা ব্যবহার করি তাহলে অপটিক্যাল পাইরোমিটার আমরা কি কি দেখতে পাই একটা তাপমাত্রার উৎস একটা অভীষ্ট লেন্স তারপর থাকবে একটা স্ক্রিন বা পর্দা সঙ্গে থাকবে একটা প্রাসঙ্গিক স্ফীতি রেফারেন্স বাল্ব এবং তার সাথে থাকবে একটা লাল ফিল্টার যার মধ্যে দিয়ে তুমি দেখবে তাহলে এখন এই স্ফীত অংশের একটা প্রদত্ত তাপমাত্রা থাকবে আর তোমার কাজ হবে সেই তাপের উৎসের দিকে দেখে এবং লেন্স কে নিয়ন্ত্রণ করা যার দ্বারা তুমি এটা নিশ্চিত করবে যে আলোর প্রাবল্য এবং তাপমাত্রার জন্য ইমেজটা অদৃশ্য হয়ে যাবে এবং তার ওপর নির্ভর করে তোমাকে আউটপুট ভোল্টেজ পরিমাপ করতে হবে আর তারপর তুমি তাপমাত্রা মাপতে পারবে এছাড়া একটা রিওস্ট্যাট ওখানে আছে যার দ্বারা তুমি ব্যাটারিটা কে নিয়ন্ত্রন করতে পারবে এবং তার ফলে তুমি আলোর উজ্জ্বলতা কে বাড়াতে বা কমাতে পারবে তাহলে এটার সুবিধা গুলো হল খুব সহজ গঠন যার জন্য আমরা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সঠিক মান পেতে পারি অপটিক্যাল পাইরোমিটার এর ক্ষেত্রেও আমাদের কোন বস্তু কে স্পর্শ করার প্রয়োজন হয় না প্রয়োগ এটি ব্যবহার করা হয় তরল ধাতুর তাপমাত্রা মাপার জন্য উদাহরণস্বরূপ যখন আমরা গলনাধার এর তাপমাত্রা মাপতে চা এটা কোন স্টিল ইন্ডাস্ট্রি বা আয়রন ইন্ডাস্ট্রি বা কপার ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকারী এই ক্ষেত্রে আমরা সবসময় অপটিক্যাল পাইরোমিটার ব্যবহার করি এই চুল্লির তাপমাত্রা মাপার জন্য তাহলে এটাই হল অপটিক্যাল পাইরোমিটার এখানে উজ্জ্বলতা দেখতে পাচ্ছ আর এটা হল সেই ফিলামেন্ট এখানে ফিলামেন্ট টা কালো দেখানো হয়েছে কারণ সেটা তাপমাত্রার উৎসের তুলনায় ঠান্ডা যদি ফিলামেন্ট উজ্জ্বল হয় তাহলে বুঝতে হবে সেটা তাপমাত্রার উৎসের থেকেও বেশি গরম যখন ফিলামেন্ট অদৃশ্য হয়ে যাবে তার মানে আমাদের বুঝতে হবে ফিলামেন্টের ঔজ্জ্বল্য এবং তাপমাত্রার উৎস সমান হয়ে গেছে তাহলে বোঝা গেল এটাই হলো অদৃশ্য ফিলামেন্ট নীতি এবার আসি ফাইবার অপটিক পাইরোমিটার এর কথায় এটাতে অবশ্যই একটা ফাইবার অপটিক তার থাকে এবং তার সাথে থাকে আরো বিভিন্ন জিনিস যেমন শলা সেন্সর গ্রাহক প্রান্তিক লেন্স সংযোজক and সংযোগকারী ফাইবার অপটিক এর কাজ হল একটি কালো বাক্স গহ্বর থেকে বিকিরণ পরিবহন করে নিয়ে যাওয়া একটি স্পেক্ট্রমেট্রিক যন্ত্র অব্দি এবং এই যন্ত্রটি তাপমাত্রা নির্ণয় করে তাহলে এটা একটা প্রযুক্তি যেখানে আমরা ফাইবার অপটিক্স দিয়ে কাজ করছি এর কাজ হল একটি কালো বাক্স গহ্বর থেকে বিকিরণ পরিবহন করে নিয়ে যাওয়া একটি স্পেক্ট্রমেট্রিক যন্ত্র অব্দি এবং এই যন্ত্রটি তাপমাত্রা নির্ণয় করে এখানে এটা জানিয়ে রাখা দরকার অপটিক ক্যাবল সেখানে আমরা লাগাতে পারি যেখানে লক্ষ্যে পৌঁছানো রাস্তাটা আমাদের কাছে অপরিষ্কার যেখানে নির্ভুলতা একটা কঠিন রাস্তা এমন এক পরিস্থিতিতে আমরা অপটিক পাইরোমিটার ব্যবহার করি এটা আমরা এমন কোন জায়গায় ব্যবহার করি যেখানে যার তাপমাত্রা নির্ণয় করতে চলেছি তার কোন শারীরিক বা রাসায়নিক পরিবর্তন হতে পারে যেমন বলা যেতে পারে কঠিন থেকে তরলে রূপান্তরের ক্ষেত্রে আমরা ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করি এটা দিয়ে 100° অব্দি তাপমাত্রা মাপা যেতে পারে এবার আসি ইনফ্রারেড পাইরোমিটার এর কথায় এটা হল একটা ইনফ্রারেড পাইরোমিটার যদি একটা হট বডি যার থেকে ইনফ্রারেড নির্গত হয় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনফ্রারেড নির্গত হচ্ছে সেটা প্রতিফলিত হচ্ছে শোষিত হচ্ছে তাহলে আমরা বলতে পারি ইনফ্রারেড পাইরোমিটার হলো একটি স্পর্শহীন সেন্সর যেটা কোন একটা গরম বস্তু থেকে ইনফ্রারেড বিকিরণ শনাক্ত করতে পারে এটা আসলে কোন একটি বস্তু থেকে নির্গত বিকিরণকে পরিমাপ করতে পারে এই ইনফ্রারেড পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য আদর্শ তাহলে এখানে আমরা তাপমাত্রা পরিমাপের অধ্যায় টা শেষ করতে চলেছি আমরা শুরু করেছিলাম তাপমাত্রা পরিমাপের ভূমিকা দিয়ে তারপরে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি থার্মোকাপল বিভিন্ন ধরনের থার্মোকাপল থার্মিস্টর পাইরোমিটার এবং বিভিন্ন ধরনের পাইরোমিটার তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ